আমরা এখনো অব্দি সারফেস ইন্টিগ্রাল এর ব্যাপারে আলোচনা করেছি সুতরাং আমরা এতক্ষণ কি করেছি তার পর্যালোচনা করা যাক সুতরাং মনে করো আমাদের এই দুটি সমীকরণ ছিল হ্যাঁ আমার কাছে এই সমীকরণটা ছিল এবং এই সমীকরণটা ছিল যা আমরা বিয়োগ করে কিছু অ্যালজাবরা করেছিলাম সুতরাং দেখা যাক আমরা এতক্ষণ কি করেছিলাম এটা বাঁ দিক ছিল যাকে আমরা ইন্টিগ্রেট করেছিলাম এর উপরে সুতরাং দ্বিমাত্রিক সমস্যা ছিল তাই আমরা ইন্টিগ্রেট করেছিলাম পুরো সারফেস এর ওপর এবং ডান দিকে আমাদের কতগুলি পদ ছিল দুটি পদ ঠিক আছে যৌথ অংশটিতে k12 বাতিল হয়ে গেছিল সুতরাং আমাদের কাছে যা বাকি ছিল তা ডান দিকে ছিল সুতরাং এই অংশটিতে ফেরত যাওয়া যাক সুতরাং আমার কাছে ইতিমধ্যেই এই পদটি এখানে ছিল g 1 ছিল প্রথম পদ এবং তারপরে আমাদের কাছে এই কিছু পদ ছিল সুতরাং যে অংশগুলি ছিল সেগুলো কে আরেক বার দেখা হচ্ছে এবং অবশ্যই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করা হয়েছিল দুদিকেই ইন্টিগ্রেট করা হয়েছিল S এর ওপর কারণ মনে করো এটা দ্বিমাত্রিক সমস্যা ছিল ত্রিমাত্রিক ক্ষেত্রে ইন্টিগ্রাল dv হত এটাই একমাত্র পার্থক্য তারপরে আমাদের ভেক্টর ক্যালকুলাস এর একটি বৈশিষ্ট্য ব্যবহার করতে হয়েছিল এটাকে পরিবর্তন করতে ডেল ডট কিছুতে এবং সেই কিছু জিনিস কি ছিল ছাত্র g 1 g1∇ϕ1 − ϕ1∇g1 এবং এটা যেমন ছিল তেমনই থাকবে এটা ছিল সম্পূর্ণ V 1 এর ওপর এবং তারপরে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করেছিলাম এবং সেটা একটা মাইনাস চিহ্ন নিয়ে এসেছিল তাই এটা হয়ে গেছিল মাইনাস ইন্টিগ্রাল s এর ওপর সুতরাং এটা বাঁ দিক টা ছিল এবং মাইনাস চিহ্ন এসেছিল কারণ কারণ আমরা কে নিয়েছিলাম অন্তর্মুখী নরমাল হিসাবে বহির্মুখী নরমাল হিসাবে নয় সুতরাং এটা প্রচলন অনুসারে ছিল এটা ছিল বাঁ দিক ডান দিকে কি হলো আগে যা করেছিলাম সেখানে একটি ছোট পরিবর্তন করা হল আমরা এই ইন্টিগ্রাল ∫ g1r r′q কে নির্দিষ্ট করেছিলাম φi r ′ হিসেবে আমি এখানে একটা ছোট্ট পরিবর্তন করতে চলেছি একটি মাইনাস চিহ্ন দিয়ে যা হলো প্রচলন অনুসারে সুতরাং আমরা এটাকে বলবো − φi এটা হতে চলেছে − φi r ′ কারণ r স্থানাঙ্ক কে ইন্টিগ্রেট করে বের করে দেওয়া হয়েছে এবং তারপরে আমাদের কাছে এখানে খালি এই ইন্টিগ্রাল রয়েছে সুতরাং ϕr′δr − r′ ds এবং এখানে এই পদটি এই দুই ক্ষেত্র ϕ1 এর সাথে সমান ছাত্র r সুতরাং এটা হবে φ1 r ′ যদি r′ ∈ V 1 হয় এবং শূন্য হবে যদি r′ ∈ V 2 হয় সুতরাং এর থেকে আমরা কি বাস্তব ব্যাখ্যা পেতে পারি সেটা আমরা এখন দেখব যদি আমরা এটাকে সাজাই তাহলে এটাকে সাজানোর আর দরকার নেই সুতরাং আমি এখানে কি দেখছি সুতরাং এই পদ গুলি যদি দেখি এবং আমি আবার লিখি সুতরাং এগুলিকে বাঁদিকে লেখা যাক সুতরাং এগুলো হলো দুই ক্ষেত্র এবং এগুলো সমান কি সুতরাং আমি বাকি সবকিছু অন্যদিকে নিয়ে যাচ্ছি সুতরাং ফাই ইনসিডেন্ট আমি অন্যদিকে নিচ্ছি r′ এবং এই অন্য পদ টি যা ছিল তাই থাকবে এখন আমার আছে g1∇ϕ1 − ϕ1∇g1 · nˆ dl সেখানে আমি ইন্টিগ্রেট করছি এখন এই সমীকরণ গুলি কে একটা বাস্তবিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা যাক প্রথম ক্ষেত্রটি নেয়া যাক যেখানে r′ ∈ V 1 ধরা যাক এখানে কিছু পর্যবেক্ষক আছে V 1 এর ওপর দাঁড়িয়ে আছে এই পর্যবেক্ষক এবং এই উৎস এখানে আছে ঠিক আছে সুতরাং এ একটি ফিল্ড বের করছে এবং লক্ষ্য বস্তু দ্বারা এই ফিল্ড সম্ভাব্য সব দিকে ছড়িয়ে পড়ছে ধরা যাক এখানে কোন লক্ষ্যবস্তু নেই যা পর্যবেক্ষক দেখবে শুধুমাত্র কারেন্ট সোর্স এবং পর্যবেক্ষক আছে ছাত্র উৎস ফিল্ড শুধুমাত্র উৎস ফিল্ড কোন লক্ষ্যবস্তু নেই সুতরাং এটা হল ইনসিডেন্ট ফিল্ড কোন লক্ষ্যবস্তু নেই এখন আমি এখানে একটা নতুন লক্ষ্যবস্তু আনলাম তাই এখন দ্বিতীয় পদটি কে কিভাবে ব্যাখ্যা করব ছাত্র স্ক্যাটার্ড স্ক্যাটার্ড ফিল্ড আমি এই রাশিটি আগেই নির্দিষ্ট করেছি লক্ষ্যবস্তুর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে ফিল্ডের মধ্যকার পার্থক্যকে বলা হয় স্ক্যাটার্ড ফিল্ড এই দ্বিতীয় পদটি যাকে স্ক্যাটার্ড ফিল্ড বলা হচ্ছে লক্ষ্যবস্তুর জন্য আসছে এবং বাঁ দিকে এই জিনিসটি কে বলা হয় সম্পূর্ণ ফিল্ড সুতরাং সম্পূর্ণ ফিল্ড হল ইনসিডেন্ট এবং স্ক্যাটার্ড ফিল্ডের যোগফল স্বজ্ঞাত ভাবে এটা সবসময় অর্থবহ ছিল কিন্তু এখন আমরা এটা গাণিতিকভাবে দেখব এটা যেমন আমি বলেছিলাম হাইগেনস প্রিন্সিপাল এর গাণিতিক রূপ এখন দেখা যাক এটা কি রকম এটা বলছে সম্পূর্ণ ফিল্ড আসছে এমন কিছুর জন্য যা আসলে সেখানে ছিল এবং এই দ্বিতীয় পদটি কোথা থেকে আসছে এটা কোথায় শূন্য নয় এটা পুরোপুরি সারফেস ইন্টিগ্রাল এবং দ্বিমাত্রিক ক্ষেত্রে লাইন ইন্টিগ্রাল সুতরাং এগুলি আনুষঙ্গিক উৎসের মত যা লক্ষ্যবস্তুর পৃষ্ঠতল এ রয়েছে আলোচনার একদম শুরুতে যখন আমরা ইয়ংস ডবল স্লিট young's double slit বলেছিলাম আমরা বলেছিলাম স্লিট এর কোনে আনুষঙ্গিক উৎস রয়েছে যা থেকে বিচ্ছুরণ হচ্ছে এগুলি ঠিক ঐ আনুষঙ্গিক উৎস গুলির মত কারণ এদের অবস্থান কি অবস্থান শুধুমাত্র লক্ষ্যবস্তুর বাউন্ডারির ওপর এবং তাদের জন্যই স্ক্যাটার্ড ফিল্ড তৈরি হচ্ছে সুতরাং লক্ষ্যবস্তুর ভেতরে যেকোনো কিছু থাকতে পারে এবং তার যেকোনো ε থাকতে পারে r এর সাপেক্ষে ফাংশন হিসাবে আমরা যা করেছি তা হল কোনভাবে ওটা কে সমতুল্য সারফেস কারেন্ট এ পরিবর্তন করেছি আসলে এগুলো সারফেস কারেন্ট যাদের বলা হয় ইম্প্রেস্ড সারফেস কারেন্ট সুতরাং এটা হাইগেনস প্রিন্সিপাল এর গাণিতিক রূপ দ্বিতীয় পদ টির বাস্তবিক ব্যাখ্যা কি এটা হয় যখন r′ ∈ V 2 সুতরাং যদি আমি লক্ষ্যবস্তুর ভেতরে যাই তার ব্যাখ্যা কি ব্যাখ্যাটা হল ইনসিডেন্ট ফিল্ড একদম ছাত্র সমান বাতিল হয়ে যাবে অথবা স্ক্যাটার্ড ফিল্ড এর সাথে সমান হবে লক্ষ্যবস্তুর ভেতরে তার মানে এই নয় যে ভেতরে ফিল্ড 0 এটা শুধু তোমাকে বলে যে এই ইম্প্রেস্ড কারেন্টের ভারসাম্য লক্ষ্যবস্তুর বাইরে সঠিক ফিল্ড তৈরি করে লক্ষ্যবস্তুর ভেতরে ইনসিডেন্ট ফিল্ড বাতিল করে এবং এটা হল দ্বিতীয় পদ যা আমি এক্সটিংশন উপপাদ্য তে উল্লেখ করেছিলাম কিন্তু V 2 নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ V 2 এর নিজস্ব সমীকরণ আছে এতক্ষণ অব্দি তোমরা এখানে 1 কে নিম্নলিখিত আকারে দেখেছো কারণ এটা ছিল V 1 যখন আমরা V 2 তে যাচ্ছি মনে করো ভেতরের ফিল্ডের ভ্যারিয়েবল কি ছিল ছাত্র φ2 φ2 ঠিক আছে আমরা বলেছি φ2 V 2 এর মধ্যেকার ফিল্ড এই সমস্ত সমীকরণ গুলি φ2 এর ব্যাপারে কথা বলে না শুধুমাত্র φ1 এর ব্যাপারে কথা বলে সুতরাং এটা আমাকে ঠিকঠাক বলছে V 1 এর ভেতরে কি কি ফিল্ড আছে আমরা সমস্ত গণনা করেছি আমরা এখন অন্তিম আকারে লিখতে পারি ছাত্র ফাই 1 V 1 এর মধ্য দিয়ে সম্পূর্ণ ফিল্ড হ্যাঁ φ1 হল সম্পূর্ণ ফিল্ড যা আমরা একদম শুরুতে ধরে নেব ভলিউম 1 φ1 ভলিউম 2 φ2 এখন এই সমস্ত ভলিউম 1 এবং ভলিউম 2 কে একসঙ্গে নেওয়া যাক এবং দেখা যাক কি হয় সুতরাং হাইগেনস প্রিন্সিপাল এবং এক্সটিংশন উপপাদ্য তৈরি করা যাক এটা φ1 এর জন্য একই সমীকরণ আমরা আগে লিখেছিলাম φi এর জন্য এবং দ্বিতীয় পদটি এখানে স্ক্যাটার্ড ফিল্ড এর জন্য আমি একই পদ্ধতি ভলিউম 2 এর জন্য আবার করতে পারি যদি তুমি ভুলে গিয়ে থাকো এটা আমার V 2 ছিল এটা আমার V 1 ছিল ভলিউম 2 তে কি কোন কারেন্ট সোর্স ছিল এই সমীকরণটি φ2 এর জন্য কিভাবে আলাদা হবে এটা একই হবে শুধুমাত্র কোন ইনসিডেন্ট ফিল্ড পদ থাকবে না ইনসিডেন্ট ফিল্ড আসবে কারেন্ট এর ইন্টিগ্রাল হিসাবে ছাত্র কারেন্ট ভলিউম 2 তে কোন কারেন্ট নেই তাই আমি যখন গণনা করব একেবারে ঠিক এই ফিল্ড টাই পাব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে এখানে এই স্ক্যাটার্ড ফিল্ড অংশটার মাইনাস চিহ্ন আছে কারণ নর্মাল অন্তর্মুখী দ্বিতীয় পদ টি তে চিহ্ন কি হবে প্লাস কারণ আমি একই ব্যবহার করছি ভলিউম V 2 এর জন্য এটা বহির্মুখী নরমাল তাই সবকিছু সামঞ্জস্যপূর্ণ অঞ্চল 2 তে যখন ডেল্টা ফাংশন নির্ণয় করা হয় অবস্থাটি বিপরীত হয়ে যায় যখন r′ V 2 তে থাকে তখন ফিল্ড φ2 হয়ে যায় যখন r′ V 2 এর বাইরে থাকে V 1 এ থাকে ডেল্টা ফাংশন ইন্টিগ্রেশন এ থাকে না তাই উত্তর শূন্য হয় তাহলে এখন বাস্তব ব্যাখ্যা কি হবে এটা আমরা আগেই ব্যাখ্যা করেছি যখন বলছে যদি আমি V 2 এর ভেতরে থাকি ফিল্ড হল একমাত্র সেই ফিল্ড যা সারফেস কারেন্ট তৈরি করছে φ2 এর সাথে সমান সুতরাং তুমি যদি কোনওভাবে ভলিউম কে সরিয়ে দিতে পারো এবং শুধু সারফেসের ওপর কারেন্টের সাপেক্ষে কথা বল সেই কারণে এই পুরো অধ্যায়টি কে সারফেস ইন্টিগ্রাল ইকুয়েশন বলা হচ্ছে ছাত্র স্যার সারফেস বাউন্ডারি কোনটা হ্যাঁ এই বাউন্ডারি সারফেস বলতে আমি বোঝাচ্ছি ত্রিমাত্রিক সারফেসে বাউন্ডারি একটা সারফেস দ্বিমাত্রিক ক্ষেত্রে সারফেস শুধু একটা লাইন যা ঘিরে রেখেছে এবং সারফেস না বাউন্ডারি তা নিশ্চিত করতে আমরা সবচেয়ে ভালো কিভাবে বোঝানো যায় সেটা বলছি যে এই ইন্টিগ্রাল সীমাসূচক রেখার উপর ইন্টিগ্রেশনের চিহ্ন ঠিক আছে বাউন্ডারি ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল এর পরিবর্তে যা ব্যবহার করা হয় দেখবে এগুলোকে বাউন্ডারি ইন্টিগ্রাল বলা হয় একই কারণের জন্য যা একই থাকে সুতরাং এটাই ইম্প্রেস্ড সারফেস কারেন্টের পুরো বিষয়টা ছিল তারা খুব অদ্ভুত ভাবে কাজ করছে তারা বাইরে ফিল্ড কে এমনভাবে বাতিল করছে যে এখানে ফিল্ড φ1এবং এখানে ফিল্ড φ2 এখন অব্দি আমরা r বাউন্ডারি কন্ডিশনস দেখিনি কিন্তু ভালো জিনিসটা হল আমরা ফিজিক্স কে অঞ্চল 1 এবং অঞ্চল 2 এরমধ্যে আলাদা করে দিয়েছি এবং বাউন্ডারির ওপর একটা পদ এখন এই বাউন্ডারি পদের ওপর আমরা বাউন্ডারি কন্ডিশনস আরোপ করবো এখন অব্দি এটা পরিষ্কার নয় আমরা কিভাবে করব কিন্তু সে দিকে যাওয়া যাক সুতরাং এই ইন্টিগ্রাল ইকুয়েশন গুলি তৈরি করা যাক সুতরাং এখন আমি যা করব তা হল এই সমীকরণ গুচ্ছকে সমাধান করব আমি এই নিচের সমীকরণ গুলি নেব যা ছিল এক্সটিংশন উপপাদ্য এই দুটোই ছিল এক্সটিংশন উপপাদ্য এবং ওপরের দুটোই ছিল হাইগেনস উপপাদ্য সুতরাং আমি দুটো থেকেই নিচের সমীকরণ গুলি নেব এবং সেগুলিকে আবার লিখব